V সবাইকে হ্যালো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং গ্রাফিক্স কম্পিউটার গ্রাফিক্সের উপর আমাদের NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগতম আমি আইআইটি খড়গপুর থেকে রাজারাম আমাদের বক্তৃতা নম্বর 4 এ স্বাগতম বক্তৃতা 3 এ আমরা একটি টেকনিক্যাল ড্রয়িং এর বেসিক ডাইমেনশন এবং একটি ড্রয়িং শীটের বিন্যাস দেখার চেষ্টা করি এবং আমরা বেসিক ডাইমেনশন এবং তাদের পরিভাষা সহ লেকচার 3 শেষ করেছি এর জন্য আমরা একটি ড্রয়িং এর উদাহরণ নিয়েছি বেসিক ডাইমেনশন ডাইমেনশন লাইন অ্যারো এবং এক্সটেনশন লাইনর পরিপ্রেক্ষিতে সমাপ্তি চিহ্ন R এর পরিপ্রেক্ষিতে ব্যাসার্ধ কে ডিনোট করবে এবং এর ডাইমেনশন যদি ব্যাস জড়িত থাকে ফাই এবং ব্যাস দ্বারা চিহ্নিত এই সম্পূর্ণ জিনিস এবং এর প্রতীক লং ড্যাশ ডট এবং ড্যাশ সহ কোন কেন্দ্র লাইন থাকলে একটি লং ড্যাশ একটি ছোট ড্যাশ তারপর একটি লং ড্যাশ থাকবে এবং এছাড়াও আমরা কীভাবে রেফারেন্স ডাইমেনশনকে উপস্থাপন করতে হয় সে সম্পর্কে শিখেছি এই লেকচারে আমরা টেকনিক্যাল ড্রয়িং এর জন্য ব্যবহার করা ডাইমেনশনের বেসিক ইউনিট সম্পর্কে শিখব আমেরিকান অনুশীলনে এটি ইঞ্চির পরিপ্রেক্ষিতে হবে দশমিক ইঞ্চি ভগ্নাংশ ইঞ্চি ফুট এবং ভগ্নাংশ ইঞ্চি ব্যবহার করা হয় ভারতীয় মানগুলির জন্য ভারতীয় মান ব্যুরো আমরা SI ইউনিট ব্যবহার করি বা সঠিকভাবে বলতে গেলে আমরা মিলিমিটার ব্যবহার করি ড্রয়িং এর জন্য SI বা মেট্রিক ইউনিটগুলিকে আমরা প্রতিনিধিত্ব করি সুনির্দিষ্টভাবে বলা মিলিমিটার সাধারণত টেকনিক্যাল ড্রয়িং সর্বদা এটি নিয়ে থাকে যে সমস্ত ডাইমেনশনগুলি মিমিতে রয়েছে উল্লেখ করা লাগে এই ধরনের পাঠ্য আমরা সাধারণত ড্রয়িংএর জন্য অংকের সর্বত্র মিমি উল্লেখ না করে অন্তর্ভুক্ত করি আমরা কোনও বেসিক একক উল্লেখ না করেই কেবল 125 এর মতো সংখ্যাগুলি উপস্থাপন করি কিন্তু এটি হয় ড্রয়িং শীটে সমস্ত ডাইমেনশন মিমিতে উপস্থাপন করার একটি সাধারণ অভ্যাস আমরা যদি মেট্রিক সিস্টেম ব্যবহার করি যে কোনো কিছুর জন্য আমরা লিডিং 0 রাখি যদি ইঞ্চি হয় তাহলে আমরা রাখি না উদাহরণস্বরূপ আমি 050 ইউনিটের মতো কিছু উপস্থাপন করতে চাই এটি লিডিং 0 হবে আমরা এটি মেট্রিক সিস্টেমে দেখাই যদি এটি ইঞ্চি হয় তবে এটি হবে মাত্র 050 হবে আমরা ড্রয়িং শীট দেখেছি যদি বেসিক ডাইমেনশনের মত কিছু 5 প্রতিনিধিত্ব করে তবে এটি লক্ষ করা উচিত যে এটি ইঞ্চি সিস্টেমে রয়েছে যদি এটি 050 হয় তবে এটি একটি মেট্রিক সিস্টেম সুতরাং যেমন আমি বলেছি প্রতিটি ডাইমেনশনের সাথে ইউনিটগুলি অন্তর্ভুক্ত নয় ড্রয়িংটিতে একটি নোট সহ ব্যবহৃত ইউনিটগুলি নির্দিষ্ট করুন যদি না অন্যথায় নির্দিষ্ট করা হয় সমস্ত ডাইমেনশন মিমিতে থাকে এটি ইউনিট প্রতিনিধিত্ব করার জন্য এক ধরনের টেমপ্লেট আসুন আমরা একটি সমতল চিত্রের উদাহরণ ব্যবহার করে ডাইমেনশন এবং একক বুঝতে পারি এখানে আমরা একটি স্টেয়ারকেস ড্রয়িং আছে উদাহরণস্বরূপ এটি একটি ড্রয়িং হিসাবে দেওয়া সিঁড়ি এই ড্রয়িংএ এখানে থেকে এখানে উপস্থাপিত কিছু ডাইমেনশন আছে যেটি দৈর্ঘ্য যা কিছু লাইন তীরচিহ্ন এবং সংখ্যা 525 বেসিক ডাইমেনশনগুলির একটি দ্বারা প্রতিনিধিত্ব করে এখান থেকে এখান পর্যন্ত যে দৈর্ঘ্য আছে তা 4 ইউনিট দ্বারা প্রতিনিধিত্ব করা হয় এখান থেকে এখানে সেই লাইনটি 275 হবে উল্লেখ্য যে আমরা এই ডাইমেনশনগুলোকে বস্তুর বাইরে দেখাচ্ছি ভিতরের কিছু নেই যেমন আমরা উল্লেখ করছি না এরকম কিছু 525 এটি একটি ভুল অভ্যাস আপনাকে অবজেক্টের বাইরের কোনো ডাইমেনশনকে এভাবে উল্লেখ করতে হবে একইভাবে এখান থেকে এখানেও আমরা বাইরে এবং এখানে থেকে এখানেও বাইরে দেখাচ্ছি আরও নোট করুন যে ভিতরে উল্লিখিত সর্বনিম্ন ডাইমেনশনটি বাইরের ডাইমেনশনের মান আরও বৃদ্ধি করে এবং বৃহত্তমটির বাইরে আরও বৃদ্ধি পায় আমাদের এখানেও তাকান একইভাবে তাও দেখা যাক সুতরাং অভ্যন্তরীণ বিশদটি আমরা এমনকি এই ডাইমেনশনটিও দেখাতে পারি এবং এটিকে ন্যূনতম 10 মিমি দৈর্ঘ্য পর্যন্ত আমরা বজায় রাখতে পারি সুতরাং তীরচিহ্নগুলির সাথে একটি সুন্দরভাবে একটি কন্টিনিউয়াস লাইন আমরা আঁকতে পারি যদি সেই ব্যবধানটি কম হয় তবে এটির পরিবর্তে এটি ভিতরে দেখানো একটি প্রস্তাবিত অনুশীলন নয় আমরা এটিকে বাইরে থেকে দেখাই এটি সর্বনিম্ন ডাইমেনশন 075 হবে পরেরটি এখান থেকে হবে এখানে এই উচ্চতা প্রোজেকসান উচ্চতা উল্লম্ব জিনিসটি 15 হবে এখান থেকে এখানে অর্থাৎ 25 হবে এই বস্তুটি যা আমরা দেখছি তা হল একটি ধাপযুক্ত এবং ডাইমেনশনগুলি হল তীরবিশিষ্ট এই কন্টিনিউয়াস লাইনগুলি একটি 2D বস্তুর মতো একটি সমতল বস্তুর পরিবর্তে যদি এটি একটি সিলিন্ডিকাল অবজেক্ট হয় আসুন এটি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে শীটে থাকা বস্তুটি লাইনের মতো দেখাচ্ছে পরবর্তী বক্তৃতা আমরা বুঝতে পারব কিভাবে এই ধরনের জিনিসগুলি তৈরি করতে হয় এই সম্পূর্ণ বস্তুটি ঠিক কী প্রতিনিধিত্ব করে কিন্তু এই ক্লাসে আমরা ডাইমেনশন সম্পর্কে শিখব এখানে যদি আমরা সেই 3 মাত্রিক দৃষ্টিকোণটি দেখছি মূলত এটি একটি সিলিন্ডার যার ধাপ রয়েছে এবং এটি আবার এই ধরনের সিলিন্ডিকাল অবজেক্ট দ্বারা অনুসরণ করা হয়েছে আপনি যদি লেদ মেশিন ব্যবহার করেন তবে এই টার্নিং অপারেশনের পরের ধাপগুলি এই ধরনের বাঁক বা ধাপগুলি তৈরি করা বেশ সহজ সুতরাং তিনটি সিলিন্ডার সংযুক্ত বা একটি মেশিন অবজেক্ট আছে যেখানে আপনি একটি ব্যাসার্ধ বা একটি ব্যাস আরেকটি ব্যাস এবং এটি আরেকটি ব্যাসের একটি টার্নিং অপারেশন করেছেন এটিকে আমরা যদি 2D হিসাবে একটি দৃষ্টিভঙ্গি হিসাবে দেখছি যা হয় এদিক থেকে দেখছে বা সম্ভবত সেই দিক থেকে দেখছে বা সম্ভবত এই দিক থেকে দেখছে আমরা এই ধরণের 2D অবজেক্ট তৈরি করার অবস্থানে থাকব এই ক্ষেত্রে আমরা যা দেখার চেষ্টা করছি এই দৃষ্টিকোণ থেকে আমরা তা দেখার চেষ্টা করছি সুতরাং এই অংশটি এবং এই অংশটিকে আমরা এক হিসাবে দেখছি এবং এই অংশটি 90 ডিগ্রি বস্তু দ্বারা ঘোরানো হয়েছে যেটি আমরা দেখার চেষ্টা করছি সুতরাং এটি একটি নলাকার কারন আমরা এই ড্যাশ দীর্ঘ ড্যাশ একটি ছোট ড্যাশ অনুসরণ করে একটি দীর্ঘ ড্যাশ শর্ট ড্যাশ ইত্যাদি আছে এই ধরনের লাইন আমরা সেন্টার লাইন বলে যখনই আমরা এই ধরনের সেন্টার লাইন দেখি তখন ইঙ্গিত দেয় যে এটি সম্ভবত একটি সিলিন্ডারের একটি অংশ হতে পারে এই সিলিন্ডিকাল অবজেক্টর জন্য আমরা যা দেখাচ্ছি তা হল একটি ধাপ যার দৈর্ঘ্য 175 সুতরাং বেসের সাথে আমরা এই সমস্ত ডাইমেনশন দেখাচ্ছি আমাদের 2D অবজেক্টের অনুরূপ সমতল বস্তুগুলি কীভাবে আমরা ক্ষুদ্রতম মাঝারি এবং দীর্ঘতম ডাইমেনশন অনুসরণ করেছি তা আমরা সেইভাবে দেখাই সর্বদা একটি কন্টিনিউয়াস লাইন অনুসরণ করে এই তীরচিহ্নগুলি সমাপ্ত হয় এখন যেহেতু এটি একটি সিলিন্ডিকাল অবজেক্ট তাই এই দিকেও কিছু নির্দিষ্ট ডাইমেনশন যুক্ত রয়েছে এটি একটি সিলিন্ডিকাল অবজেক্ট সাধারণত ব্যাস অনেক গুরুত্বপূর্ণ ধাপ থেকে ধাপের মধ্যে ব্যবধান দেখানোর পরিবর্তে সেই ব্যবধানটি কী আমরা দেখাচ্ছি না তবে আমরা যা দেখাচ্ছি তা হল সেই ব্যাসটি কী সেই ধাপের ব্যাস কী সেই ধাপের ব্যাস কী আমরা দেখাতে চাই সুতরাং এই বস্তুর ব্যাসই হল সিলিন্ডিকাল পার্ট যা আমরা আগে দেখেছি এই ব্যাস হল 2 একক সুতরাং আমরা এখানে এটাও দেখাচ্ছি ফাই চিহ্ন ব্যাসকে প্রতিনিধিত্ব করে বাইরের বস্তু 3 একক এবং এক্সট্রিম এক এটি 4 একক সুতরাং সর্বনিম্ন ডাইমেনশনটি প্রথমে আসে তারপরে মাঝারি এবং দীর্ঘতম যদি আমাদের কোণ বাঁকযুক্ত অংশ থাকে তবে আবার এই কোণগুলি বোঝাতে মানক পরিভাষা ব্যবহার করতে হবে উদাহরণস্বরূপ আসুন আমরা এই বস্তুটি দেখি এটি একটি 2d অবজেক্ট নাকি একটি সিলিন্ডিকাল অবজেক্টের মত 3d অবজেক্ট কারণ আমাদের কোন কেন্দ্র ড্যাশড লাইন নেই সম্ভবত এটি একটি প্ল্যানার অবজেক্ট হতে হবে এখানে এই রেফারেন্স লাইনের সাপেক্ষে আমরা এটিকে 25 ইউনিট হিসাবে দেখাচ্ছি এবং এখান থেকে এখানে আমরা এটি 4 হিসাবে দেখাতে যাচ্ছি কেউ এটিকে 4 হিসাবেও দেখাতে পারে তবে এই ডাইমেনশনগুলি দেখানোর আদর্শ অনুশীলন কারণ এটি 25 যাই হোক আমাদের দেখাতে হবে এবং সেই রেফারেন্স লাইনের ক্ষেত্রে এটি বেশ সহজ হবে আমরা এই ইউনিটগুলিকে 4 এর মতো দেখাতে পারি এটি ড্রয়িংকে সরল করে সুতরাং স্ট্যান্ডার্ড অনুশীলন হল এই অন্য ডাইমেনশনর সাথে সংযুক্ত সেই দিকে এটি দেখানো এটা দেখাতে দোষের কিছু নেই যাইহোক এটি একটি আদর্শ অনুশীলন নয় এখন আমরা এই দৈর্ঘ্য এছাড়াও সংজ্ঞায়িত করা আছে সুতরাং আমরা এখানে 1 ইউনিট 100 হিসাবে দেখাচ্ছি এটিকে আমরা 25 হিসাবে দেখাচ্ছি কেউ এটাকে এভাবেও দেখাতে পারে কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের কারণে যেভাবেই হোক আমরা যেকোন একটি ডাইমেনশন দেখাচ্ছি অন্য ডাইমেনশনকেও একই দিক থেকে দেখানো সবসময়ই ভালো সুতরাং এই প্রতিনিধিত্বর সঠিক উপায় এখন কারণ এটি একটি ইনক্লাইন্ড কাট সেকশন আমাদের একটি কোণ প্রয়োজন হতে পারে সুতরাং এই কোণগুলি দেখানোর দুটি উপায় রয়েছে যদি আমরা কঠোরভাবে কার্টেসিয়ান কোঅডিনেটগুলি অনুসরণ করি তবে কোন অ্যাংগুলার কোঅরডিনেট না দেখিয়ে শুধু সংখ্যাগুলি ব্যবহার করা ভাল পরবর্তী উদাহরণে আমরা দেখব কখন আমরা সেই কোণগুলিকে উপস্থাপন করতে যাচ্ছি এই বেসিক ডাইমেনশন 25 40 এবং এই এক 025 এই বাঁক অংশকে উপস্থাপন করার জন্য যথেষ্ট ভাল যেহেতু আমরা ইতিমধ্যেই এই 25টি এইভাবে দেখাচ্ছি আমাদের এখানে কোন ডাইমেনশনর প্রয়োজন নেই এই ডাইমেনশনগুলিকে প্রতিনিধিত্ব করার জন্য একটি কম্প্যাক্ট বা ন্যূনতম উপায়ে এটি অনুসরণ করতে হবে সুতরাং একজনকে প্রয়োজনীয় সমস্ত ডাইমেনশন দেখাতে হবে এইগুলি অতিরিক্ত তথ্য যদি আমরা দেখাতে যাচ্ছি যে এটি এই প্রচেষ্টাগুলিকে হ্রাস করার অনুশীলনগুলি বোঝে। সুতরাং আমরা এটিকে 40ও দেখাতে পারি যাই হোক আমরা এটিকে সেই দিকে দেখাচ্ছি তাই এটি মোটেই প্রয়োজনীয় ডাইমেনশন নয় এখানে আমরা ইতিমধ্যে 25 দেখাচ্ছে এই ডাইমেনশন যে ভাবে সব প্রয়োজন হয় না সুতরাং এই ডাইমেনশন প্রতিনিধিত্ব করার এই ন্যূনতম উপায় একই উদাহরণের জন্য যদি আমি ইনক্লাইন্ড কোণ ব্যবহার করতে চাই সুতরাং একই বস্তুর জন্য 25 4 হবে কিন্তু আমরা এই উচ্চতা বা দৈর্ঘ্যকে উপস্থাপন করতে চাই না এর পরিবর্তে আমরা যা করার চেষ্টা করছি তা হল এই অনুভূমিক লাইনর সাপেক্ষে ইনক্লাইন্ড থাকা সুতরাং আমরা এটি একটি ইনক্লাইন্ড কোণ হিসাবে দেখাচ্ছে সুতরাং আমরা আমাদের 4500 ডিগ্রি উল্লেখ অ্যাংগুলার জিনিসটি ব্যবহার করছি সুতরাং এটি 45 ডিগ্রি হবে যখন আমরা এটি দেখাচ্ছি ইতিমধ্যেই আমরা জানি এই ডাইমেনশন 25 এবং লাইনটি 4 4 ইউনিটের মধ্যে হতে হবে সুতরাং যদি আমরা এখানে একটি উল্লম্ব লাইন এবং 25 এর একক আঁকছি এই অবশিষ্ট বিন্দুগুলি যাই হোক না কেন সেই বিন্দুগুলিকে 45 ডিগ্রী দ্বারা সংযুক্ত করতে হবে যার অর্থ একবার আমি এই 25 ডাইমেনশনটিকে এখান থেকে এখানে একটি বিন্দু হিসাবে চিহ্নিত করলে আমি যাব 45 ডিগ্রী লাইনের সাথে আমার প্রটেক্টর ব্যবহার করে এগিয়ে যান এবং যখন এই উল্লম্ব লাইনটি ছেদ করতে যাচ্ছে তখন এটি বন্ধ করুন সুতরাং আপনি একটি পাতলা লাইন হিসাবে প্রটেক্টর ব্যবহার করে 45 ডিগ্রী আঁকুন তারপর এই উল্লম্ব লাইনটিকে প্রজেক্ট করুন যাতে এটি যেখানেই ছেদ করে সেই কোণটি আমরা 45 ডিগ্রি হিসাবে দেখাতে যাচ্ছি কখনও কখনও আমাদের ছোট ছোট অংশ থাকে যার নাম চেম্ফারস যদি আমরা কোনো বস্তু নিচ্ছি তাহলে এই বস্তুগুলোর খুব তীক্ষ্ণ কোণ নাও থাকতে পারে যেমন আমাদের যদি থাকে উদাহরণস্বরূপ আমি একটি টেবিলের প্রান্ত রাখতে চাই এই কোণগুলি এড়িয়ে চলাই ভাল তাই তাদের উদ্দেশ্যে হয় আমরা কাটা ধরণের বিভাগ ব্যবহার করি যাকে আমরা চ্যামফারিং বলি আমরা কখনও কখনও রাউন্ডেড কর্নার গুলিও দেখতে পাই যা চ্যামফারিং নয় তবে আমরা আমাদের টেকনিক্যাল কোর্সের সময় এটি সম্পর্কে শিখব তাই যখনই আমাদের সেই ধরনের ছোট ছোট কাট থাকে আমরা এগুলোকে চ্যামফেরিং বলি উদাহরণস্বরূপ যেমন আপনি সিলিন্ডিকাল অবজেক্ট তৈরি করতে চান কিন্তু আমরা সরাসরি এই ধরনের অংশে একটি নিখুঁত উল্লম্ব কাটার মতো ঝাঁপ দিতে পারি না এবং এর পরিবর্তে সেখানে ঝাঁপ দিতে পারি না আমরা ধীরে ধীরে আমাদের মেশিন টুল ব্যবহার করি এবং তারপরে এটি তৈরি করতে এগিয়ে যাই সুতরাং এই ধরনের কোণগুলি আমরা সবসময় দেখতে পাই যেটিকে আমরা চ্যামফেরিং বলি সুতরাং যেহেতু এটি একটি চেম্ফার আমরা 45 ডিগ্রি দেখাচ্ছি উদাহরণস্বরূপ এবং এটি সেই চেম্ফার থেকে এই রেফারেন্স বেস পর্যন্ত এটি হল রেফারেন্স বেস সুতরাং সেই কোণটিকে আমরা 45 ডিগ্রি হিসাবে দেখাচ্ছি কারণ এটি একটি সিলিন্ডিকাল অবজেক্ট যার কারণে আমাদের একটি ড্যাশ ডট লাইন রয়েছে এবং এই চ্যামফারিংটি কেবল 45 ডিগ্রি নয় একজনকে যেতে হবে তবে আমাদের কতদূর যেতে হবে এভাবে আমরা 025 এর প্রতিনিধিত্ব করছি যখনই আপনার কাছে লং ডাইমেনশন পাওয়া যায় আমরা সেটাকে সেই মত দেখাই কিন্তু যখনই সেই স্থানটি সেখানে কঞ্জেসস্টেড হয় না তার পরিবর্তে আমরা যা ব্যবহার করি তা এই ধরনের ডাইমেনশন সুতরাং এই বিন্দু পর্যন্ত এই প্রজেক্টরের দৈর্ঘ্য 025 হবে যদি এর সাথে জড়িত আর্কগুলি থাকে তবে এই ডাইমেনশনগুলি দেখানোর ক্ষেত্রে একজনকে সতর্ক থাকতে হবে উদাহরণস্বরূপ আপনার একটি কক্ষের মেঝে রয়েছে যেখানে প্রান্তগুলি সামান্য কোণে রয়েছে কারণ এই দিকে উপাদান আছে এই হল ঘরের বাতাস এবং এই হল ঘরের উপাদান এইগুলি এজ সুতরাং যখনই উপাদান আছে আমরা এই ধরনের হ্যাশ লাইন দ্বারা এটি প্রদর্শন হবে এটি নির্দেশ করে যে উপাদান আছে এবং এই দিকে কোন উপাদান নেই উদাহরণস্বরূপ যখন আপনি একটি কাট সেকশন অবজেক্ট আছে উদাহরণস্বরূপ আসুন একটি আয়তক্ষেত্রাকার ব্লক 3D এক নেওয়া যাক এটি একটি বাক্স লোহার বাক্স কঠিন ব্লক হতে পারে সুতরাং ভিতরে সর্বত্র উপাদান আছে এখন আমি সেই ফ্রেমে এটি টুকরো টুকরো করতে চাই সুতরাং আমি যদি এটিকে দুটি অংশে কেটে আলাদা করতে চাই তবে এটি হল একটি অংশ এবং অন্য অংশটি পিছনের একটিকে আমরা B অংশ বলি সামনেরটি হল A আমি যদি B অংশটি দেখাতে চাই তবে আমরা এটিকে দেখাই এই ধরনের হ্যাশ কারণ এটি এমন কিছু যা উপাদান সেখানে উপলব্ধ করেছি আমরা হ্যাশ দ্বারা প্রদর্শন করছি এবং উপাদান সেখানে নেই তাই আমরা কোন হ্যাশ প্রদর্শন করছি না যাইহোক এই R চিহ্নের কারণে আমাদের ব্যাসার্ধ 6 ইউনিট এবং এর ব্যাসার্ধ রয়েছে সুতরাং যখনই এই ব্যাসার্ধগুলি সেখানে থাকে আমাদেরকে সেইভাবে দেখাতে হবে এটি 6 ইউনিট হতে পারে আমরা এগিয়ে যাই ইউনিট যাই হোক না কেন এটি 10 ইউনিট হতে পারে এখানে আমাদের ব্যাসার্ধ R19 আছে আরেকটি উদাহরণ এইগুলি জড়িত গর্ত এবং সম্ভবত এটি একটি নলাকার আকারে যাচ্ছে যা আমাদের এই ড্যাশ ডট ধরণের লাইনগুলির একটি কারণ যখনই এই ধরনের বক্রলাইন থাকে আমরা ব্যাসার্ধ দ্বারা দেখাই এই ডাইমেনশনগুলো ডিটেইলে থাকার কথা দেখাতে হবে উদাহরণস্বরূপ এখানে আমরা একটি ড্রয়িং নিচ্ছি একটি উদাহরণ ড্রয়িং শীট যেখানে একটি বস্তুর উল্লেখ করা হয়েছে টাইটেল ব্লক সম্ভবত উপাদানটি সেখানে উপস্থিত রয়েছে যে কারণে এই হ্যাশিংটি করা হয়েছে এবং আমরা যে জটিল বিবরণ দেখাতে চাই উদাহরনস্বরূপ আসুন আমরা এই ছোট লালের দিকে তাকাই যেটিকে আমরা এই ড্রয়িং শীটের পাশে দেখাচ্ছি সুতরাং আমরা সেই ইনট্রিকেট ডাইমেনশনগুলিও উল্লেখ করতে চাই যে কারণে আমরা এটিকে 005 ইউনিটের R এর সাথে পরিষ্কার পরিমাপ সহ একটি পৃথক হিসাবে দেখাচ্ছি এবং এটিকে আমরা ডিটেল ডাইমেনশন বলি যে কোনও জটিল জিনিস যা আমরা চাই বিশেষভাবে দেখাতে তারপর একটি পৃথক জিনিস যেমন এটিকে বৃত্তে পরিণত করুন এবং এটি দেখান এবং অন্যান্য বেসিক ডাইমেনশন আমরা কি দেখতে পারি এখানে এই কারণ এটি একটি সিলিন্ডিকাল অবজেক্ট তাই আমাদের ডাইমেনশন হিসাবে ব্যাস আছে ইত্যাদি এই ডাইমেনশনগুলি দেখানোর জন্য কয়েকটি নিয়ম আসুন আমরা একটি পরিকল্পিত দেখি যেখানে L S ইত্যাদি ডাইমেনশনগুলিকে কিছু একটানা লাইন কিছু ড্যাশ ডট লাইন কিছু ড্যাশড লাইন দেখানো হয়েছে যার অর্থ একটি গর্ত রয়েছে সুতরাং আকার S ডাইমেনশনগুলি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বৃত্তের ব্যাস আর্কসের ব্যাসার্ধ এবং আরও অনেক কিছু নির্ধারণ করতে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ আসুন S S আবার S S দেখি এই প্রধান ডাইমেনশন এক ব্যবহার করে অবস্থানের ডাইমেনশনর ক্ষেত্রে অবস্থানের ডাইমেনসানের মতো কিছু থাকলে মূল বৈশিষ্ট্যের অধীনে বৃত্তের কেন্দ্র L চিহ্নিত করুন আসুন এই অবস্থানের ডাইমেনশন L দেখি সুতরাং এই পুরো কেন্দ্রটি সেই L ইউনিটে এই গর্তটি এই দিকে L এর অবস্থানে বেসিক ডাইমেনশন সবসময় যে বৃত্ত বা গর্ত ব্যাস হয় ফাই S দৈর্ঘ্য S এই দৈর্ঘ্য সম্পূর্ণ দৈর্ঘ্য S হবে কিন্তু যখনই আমি একটি নির্দিষ্ট ভিত্তির সাপেক্ষে অবস্থানের ডাইমেনশন দেখাতে চাই সেখানে কিছু কেন্দ্র আছে আমরা সেইভাবে দেখাব এবং যেমন আমি বলেছি আমরা প্রতিবার একই ডাইমেনশন পুনরাবৃত্তি করি না সুতরাং ন্যূনতম উপায়ে এই ডাইমেনশনগুলি দেখাতে হবে কিছু নিয়ম বৈশিষ্ট্যটিকে একটি ভিউতে ডাইমেনশন করুন যেখানে এর চরিত্রগত আকৃতি দেখানো হয়েছে সুতরাং মূল বৈশিষ্ট্যগুলিকে এই ডাইমেনশনগুলির মাধ্যমে জানাতে হবে ইংরেজি অংশগুলি দশমিকের সাথে মিমি আকারে ভগ্নাংশ নয় মেট্রিক অংশগুলি দশমিকের সাথে মিমিতে ডাইমেনশনযুক্ত এককগুলি ডাইমেনশন সংখ্যা থেকে বাদ দেওয়া হয় কারণ সেগুলি সাধারণত মিলিমিটারে বোঝা যায় সুতরাং আমরা বলেছিলাম যে সমস্ত ডাইমেনশন মিমিতে রয়েছে সেই ধরণের স্ট্যান্ডার্ড প্রোটোকল আমরা 10 মিমি লেখার পরিবর্তে ব্যবহার করব সর্বদা বস্তু এবং ডাইমেনশনর প্রথম সারির মধ্যে কমপক্ষে 10 মিমি দূরত্ব রাখুন আসুন আরেকটি উদাহরণ দেখি এখানে আমাদের একটি বস্তু আছে যেখানে ডাইমেনশন উল্লেখ করা হয়েছে আপনি বড় চেনাশোনা ব্যতীত দৃশ্যের বাইরে ডাইমেনশন স্থাপন করেন সুতরাং সমস্ত ডাইমেনশন বাইরের এখানে উল্লেখ করা হয়েছে দৃশ্য থেকে অন্তত 10 মিমি রক্ষণাবেক্ষণ করতে হবে ছোট আকারের বাইরে লম্বা ডাইমেনশন রাখুন খাটো ডাইমেনসানের বাইরে দীর্ঘ ডাইমেনশন আপনি এর মধ্যে যে স্ট্যান্ডার্ড অনুশীলনটি ব্যবহার করেন তাতে ডাইমেনশনাল টেক্সটটি রাখুন নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এটিকে লাইনর উপরে ডাইমেনশন উল্লেখ করার অনুমতি দেওয়া হয় যা উপস্থাপনের আরেকটি শৈলী ডাইমেনশনর শেষে তীরচিহ্নগুলি ব্যবহার করুন তীরচিহ্নগুলিকে ব্যবহার করতে হবে। শেষ উদাহরণ দিয়ে এটি একটি সেশন বন্ধ করা যাক এখানে আমি আপনাকে দুটি ছবি দেখাচ্ছি দুটি ভিন্ন ছবি A এবং B কোনটি উপস্থাপনের সঠিক উপায় আসুন ছবি A এবং ছবি B দেখি ছবি A এর সাথে তুলনা করলে ছবি B উপস্থাপনের ভুল উপায় কেন আসুন আমাদের আলোচিত নিয়মগুলি স্মরণ করি এটি যে নিয়মটি ভঙ্গ করছে সেই বস্তুর ভিতরের ডাইমেনশন দেখানো উচিত নয় যা একটি ভুল জিনিস এবং বস্তু থেকে 10 মিলিমিটার ব্যবধান থেকে ন্যূনতম 1 মিলিমিটার ব্যবধান ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে এইগুলি অনুসরণ করা হয় কারণ বস্তুটি এই স্তরে রয়েছে সুতরাং এই ডাইমেনশনগুলি সেই বস্তু থেকে দূরে কিন্তু এখানে ডাইমেনশনগুলি বস্তুর মধ্যে রয়েছে সুতরাং এটি একটি ভুল উপস্থাপনা সুতরাং আজকের ক্লাসে আমরা ডাইমেনশনগুলি দেখার চেষ্টা করেছি কীভাবে তাদের প্রতিনিধিত্ব করতে হয় এবং সিলিন্ডিকাল অবজেক্ট এবং প্ল্যানার অবজেক্টগুলির জন্য এই ডাইমেনশনর জন্য জড়িত কয়েকটি নিয়ম কী তা আমরা দেখার চেষ্টা করেছি পরের ক্লাসে আমরা টলারেন্স সম্পর্কে আরও শিখব এবং কোথায় আমরা এই টরারেন্সগুলি ব্যবহার করি কেন সেগুলি গুরুত্বপূর্ণ আপনাকে অনেক ধন্যবাদ